সুতরাং আসুন উদাহরণস্বরূপ 2 ডি নেওয়া যাক ঠিক আছে সুতরাং আমাকে 3D তে কিছু আঁকতে চেষ্টা করতে হবে সুতরাং এটি আমার এক্স ওয়াই আমি এই অক্ষটি কী হওয়া উচিত জেড এ 2 ডি নেই কোনও জেড নেই এবং এর মধ্যে আমি আপনাকে জানি আমার ভেরিয়েবলগুলি এর মতো এইগুলি স্থানাঙ্কগুলি যা আমার ইয়ে কোষে রয়েছে সুতরাং আমি কয়টি ইয়ে সেলগুলি 1 বা 4 এঁকেছি ছাত্র 4 4 ইয়ে সেলগুলি আমি আঁকলাম যা ঠিক আছে সুতরাং হ্যাঁ আমরা কেবল এখান থেকে যেতে পারি সুতরাং আসুন উপরে দেখুন ঠিক আছে সুতরাং একই জিনিসটির শীর্ষস্থানীয় দর্শনটি দেখতে কেমন দেখাচ্ছে সুতরাং আমি এটি এখানে আঁকবো সুতরাং একটি এক্স আছে সুতরাং এটি কতটা আলাদা করে রাখবে ডেল্টা ওয়াই সমীকরণ কি আমরা ব্যবহার করতে চাই আমরা সম্পর্কিত সমীকরণটি ব্যবহার করতে পারি ঠিক আছে সুতরাং আমরা আবার কোন মেরুকরণের দিকে তাকাচ্ছি আমরা TE মেরুকরণের দিকে তাকিয়ে আছি সুতরাং টিই পোলারাইজেশন Hz Ex Ey থাকবে সুতরাং এই তীরগুলি কীসের মানকে বোঝায় এই অজানা কি সম্পর্কিত ছাত্র E x Ex Ey এবং আমার Hz কোথায় এটি এখানে মাঝখানে যেতে পারে বা আমি এটি এখানেও বেছে নিতে পারি যে বিষয়টি ঠিক নয় সুতরাং আসুন এই সমীকরণটি তাই লিখি μ0 সুতরাং ∂B ∂t ঠিক এটি প্রথম জিনিস সুতরাং আসুন μ0H সুতরাং আমার এবং ∂B ∂t এটি সমান হতে চলেছে সুতরাং এটি ঠিক আবার নীচে এটি এটিকে আমি কী দিয়ে ভাগ করব Δx এটি প্রথম পদ এবং দ্বিতীয় শব্দটি আসলে কিছু ঠিক নেই ছাত্র 10 বার হ্যাঁ সুতরাং এটি Ey সুতরাং এ Ey এখানে এই উত্স সুতরাং Ey i প্লাস নং এ মূল্যায়ন করা হচ্ছে সুতরাং এটি কেবল Ex হওয়া উচিত এবং এটি Δy হওয়া উচিত ছাত্র যে j টি হওয়া উচিত হ্যাঁ শিক্ষার্থী সুতরাং হ্যাঁ তাই আমরা এখানে কেবল x স্থানাঙ্ক পরিবর্তন করছি সুতরাং এটি এখানে Δx হওয়া উচিত এবং তারপরে এটি হওয়া উচিত Ey এবং Ey আসলে মূল্যায়ন করা হচ্ছে না সুতরাং এখানে যদি এটির উৎপত্তি হয় 00 Eyঅর্ধেকটি পরবর্তী অর্ধেক নয় তবে পূর্ণসংখ্যার দৃষ্টান্তে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে সুতরাং এটি হওয়া উচিত আমি এই পুরো জিনিসটি আবার লিখব হ্যাঁ সুতরাং এটি ঠিক i j 12 হওয়া উচিত এটা কি স এবং i j 12 এটা কি ঠিক দেখাচ্ছে সুতরাং আমরা এই লোক এবং এই লোকের মধ্যে পার্থক্য নিচ্ছি সুতরাং i অবস্থানটি একই আমি i 1 তারপরে এটি হওয়া উচিত এবং Δy এটি হল এটি ঠিক সুতরাং আসুন আসলে আমাদের কী করা উচিত তা সমীকরণটি লিখি তাহলে আমাদের আছে এবং আমরা কেবল z উপাদানটি দেখছি সুতরাং এটি কি হয়ে যায় এই হয়ে যায় প্রথম শব্দটি হবে ∂Ex ∂y এখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে সুতরাং ∂Ex ∂y ∂Ey ∂x এটি হল আমরা চাই expression হ্যাঁ হ্যাঁ সুতরাং এটি আসলে ঠিক আছে সুতরাং গ্রিডটি আমাকে গ্রিডটি ভিন্ন রঙের ব্যবহার করতে দেয় এটি এখনও গ্রিডটি আমি বিবেচনা করছি এখন আমাদের অভিব্যক্তিটি সঠিক সুতরাং প্রথমটি হল Ex এর সাথে সম্মতভাবে আংশিক ডেরাইভেটিভ সুতরাং আমি এই প্রকাশটি যে লিখেছি তা সঠিক এটি এক্স ঠিক আছে আসুন আমরা আবার এখানে স্ক্র্যাচ থেকে শুরু করি এবার আমাদের এটি ঠিক করা উচিত এই প্রথম আমরা Y এর ঠিক সম্মানের সাথে আংশিক ডেরাইভেটিভ প্রাক্তনের দিকে দেখছি সুতরাং যে Ex অবস্থান কি সুতরাং আমি এই এবং এই অধিকারটি বিয়োগ করছি সুতরাং Exi 12 j 1 এবং ছাত্র j Exi 12 j এখন আমরা এটি পেয়ে যাচ্ছি পরবর্তী শব্দটি হল ∂Ey ∂x ডান সুতরাং Ey তাই এটি এই বিয়োগের অধিকার সুতরাং এটি হতে চলেছে আমাদের আসলে এটি লেখার দরকার ছিল না তবে ঠিক আছে এটি লেখা আমাদের পক্ষে ভাল অনুশীলন এখন দেখুন আমরা স্থিতিশীলতার মানদণ্ডগুলি সঠিকভাবে কী করতে চাইছি তার দিকে ফিরে আসুন সুতরাং তরঙ্গ যে সংক্ষিপ্ততম দূরত্ব নিতে পারে তা আমাদের খুঁজে বের করতে হবে সুতরাং এই এখানে উপরের ডানদিকের চিত্রের মধ্যে এইগুলি রয়েছে যা আমরা চারটি নিকটতম আমি কল্পনা করতে পারি যার অর্থ আমি একটি ইয়ে কোষের মধ্যে রয়েছে চারটি মানই ভবিষ্যতের সময়ে ডানদিকে এইচ গণনার সাথে জড়িত সুতরাং ভবিষ্যতের সময়ে এটিই আমার H যা আমি সঠিক চাই অন্য সব কিছুর আগেই Hn − 12 অতীত এগুলি ঠিক কী ঘটছে ঠিক সেই সময়ে ঘটছে এই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে দূরত্ব সবচেয়ে কম এই চারটি পয়েন্টের মধ্যে এই দূরত্ব হতে চলেছে যে এখানে আমি চারটি তীরচিহ্ন নিয়েছি 1 2 3 এবং 4 যা সবচেয়ে কম দূরত্ব এটি ড্যাশযুক্ত সবুজ রেখার ডানদিকে সুতরাং আমরা সেই তরঙ্গ সম্পর্কে বলছি যা আসল ভাবে ঠিক ভ্রমণ করে এখন আমরা সময়টি করতে চাই দর্শনটি হল নিকটতম বিন্দু ঠিক হওয়ার কারণে তরঙ্গ পরবর্তী দিকে যাওয়ার আগে আমরা একটি সময় আপডেট করতে চাই সুতরাং সবচেয়ে ভাল ক্ষেত্রে ভ্রমণের জন্য নেওয়া সর্বনিম্ন সময়টি ঘটতে পারে যখন তরঙ্গটি উদাহরণস্বরূপ ভ্রমণ করে তারপরে এটি সবচেয়ে সংক্ষিপ্ত কারণ এটি উদাহরণস্বরূপের চেয়ে বেশি দীর্ঘ এই দূরত্বটি ডান কারণ এটি ত্রিভুজটিতে রয়েছে সুতরাং এটি কত সমান দূরত্ব সুতরাং Δx Δy হল গ্রিড ব্যবধান যেখানে c আলোর গতি আমি সময় আপডেট করার আগে নেই হ্যাঁ এটি ভ্রমণ করতে যাচ্ছে তরঙ্গ ভ্রমণ করছে সেখান থেকে আসুন আমরা এই বিন্দুটিকে 'ক' বলি এবং তরঙ্গটি বিন্দু থেকে বিন্দু বিতে যাওয়ার আগে এই বিন্দুকে 'খ' বলি আমার আপডেটটি করা উচিত কারণ আমার আপডেট সমীকরণটিতে এই পয়েন্টগুলি রয়েছে সুতরাং আমি তরঙ্গটি বিন্দু থেকে পয়েন্ট বিতে ভ্রমণের আগে যখন আমি আমার আপডেটটি সঠিকভাবে করি সুতরাং অন্য কথায় আমরা এটি বলতে পারি Δt ≤ τ কে হল না যে তারা বলেছিল যে তারা হল আমার অর্থ আমি সেই ক্ষেত্রে Δx Δy সরলকরণ অনুমান করতে পারি সুতরাং ধরুন এটি সহজতম ক্ষেত্রে Δx Δy Δs ঠিক আছে সুতরাং এটি কি τপরিণত হয় এবং আপডেট সমীকরণটি বোঝার জন্য এই ডেল্টা টিউ এর চেয়ে কম হওয়া উচিত সুতরাং এটি বোঝাচ্ছে সুতরাং √2 এর অতিরিক্ত ফ্যাক্টরটি ঠিক এসেছে কারণ এই পয়েন্টগুলি একটি বর্গক্ষেত্রে সজ্জিত এবং আপনি মিডপয়েন্টগুলির মধ্যে তির্যকটি দেখছেন সুতরাং আপনি কি 3D এ অনুমান করতে পারবেন কি হবে ঠিক আমি একটি মূল 3 পেতে হবে সিগন্যালটি ওঠার আগে আমি আমার সংক্ষিপ্ততম দূরত্বটি দেখতে চাই ঠিক আছে গণনা ঠিক আছে সুতরাং কোনটি শক্ত 1D 2D 3D আপনি তাদের গণনামূলক সংস্থার ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করতে চান 3 ডি সবচেয়ে শক্ত কারণ Δt এটি আরও সূক্ষ্ম হতে হবে অন্যদিকে আরও সীমানা আরও শক্ত এবং শক্ত হয়ে উঠছে এখন Δt 1 ডি তে Δsc হতে পারে এখন Δsc যথেষ্ট ভাল নয় তাই 3D ডানদিকে Δsc√3 সুতরাং উচ্চতর মাত্রা সূক্ষ্ম সময়ের বিবেচনার অধিকারকে বোঝায় সুতরাং আমরা এখন পর্যন্ত আমরা যা করেছি তার সংক্ষিপ্ত বিবরণ যদি আমরা দিয়েছিলাম আমরা আমাদের দিকে লক্ষ্য করেছি যার অর্থ আমরা স্পেস আপডেট করেছি আমরা সময় আপডেট করেছি তারপরে আমরা কোন অবস্থার অধীনে নির্ভুলতার দিকে তাকিয়েছিলাম নির্ভুলতা নয় স্থিতিশীলতা কোন অবস্থার অধীনে কোন তরঙ্গ রয়েছে একটি তরঙ্গের মতো উপস্থিত হয় এবং আমরা খুঁজে বের করি যা এই স্থির স্থিতিশীলতার মাপদণ্ড ঠিক আছে এখন পরবর্তী প্রশ্ন আমরা এটি জিজ্ঞাসা করব যে এটি যথেষ্ট ভাল ঠিক আছে আপনি আপাতত লিখিত পাঠ্যটিকে উপেক্ষা করতে পারেন আমাদের কেবল ধাপে ধাপে এটি পেতে দিন সুতরাং স্থিতিশীলতা আমি পেয়েছি তবে আমার উত্তরটি কি সঠিক যা পরবর্তী প্রশ্নটি হল রূপান্তর ঠিক আছে সুতরাং আমরা এটি খুব পদ্ধতিগতভাবে অতিক্রম করব ইয়ে সেল এর আগে এফডিটিডি র জন্য নিখুঁত সূচনার পয়েন্টটি কী দিয়ে শুরু করব ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণ আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ সুতরাং আমরা পিডিই বা পিডিইগুলির একটি সেট দিয়ে শুরু করি ঠিক এই PDE কে আমরা কী করেছি এরপরে আমরা ইয়ে কোষে চলে গেলাম অন্য কথায় আমরা ডানকে পৃথক করেছিলাম সুতরাং আমরা গিয়েছিলাম আসুন এখানে দীর্ঘ তীর আঁকুন আমরা বিভক্ত করেছি একবার আমি বিভক্ত করেছি তবে আমার কী ধরণের সমীকরণ পাওয়া উচিত তারা লিনিয়ার হয় আমরা টেলরের উপপাদ্যটি ব্যবহার করি আমরা নিজেই ফাংশন মান অনুসারে একটি ডেরাইভেটিভকে প্রতিস্থাপন করেছি সুতরাং আমি ঠিক সমীকরণের একটি সিস্টেম পেয়েছি সুতরাং আমি এটি লিখতে পারি আমি এটি বীজগণিত সমীকরণের ব্যবস্থা হিসাবে লিখতে পারি ঠিক আছে তো আহ কি করে সুতরাং আমি এটি পেয়েছি এটি আমাকে দেওয়া হয়েছে বীজগণিত সমীকরণের ব্যবস্থা আপনি যে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন তা হল এই বিচক্ষণতাটি ডেল্টা এক্স এবং ডেল্টা টি উপর নির্ভর করে ঠিক আছে স্পষ্টতই এটি বিযুক্ত সুতরাং আপনি আসলে বিপরীত দিকে যেতে পারেন এবং ধারাবাহিকতা জিজ্ঞাসা করতে পারেন মানে এই সমীকরণের সিস্টেমটি যা আমি বিযুক্ত করেছি এটি কি আসল পিডিইগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ এটি একটি প্রশ্ন আপনি জিজ্ঞাসা করতে পারেন একটি বৈধ প্রশ্ন তারপরে এটি আপাতত ছেড়ে দেওয়া যাক একবার বীজগণিত সমীকরণের সিস্টেমটি পেয়ে গেলে আমি কী করতাম আমি তাদের সমাধান করেছি এবং সেগুলি সমাধান করায় আমাকে একটি আনুমানিক সমাধান দেওয়া হয়েছে এবং কোন পরিস্থিতিতে আমি এই আনুমানিক সমাধান পেয়েছি স্থায়িত্ব ঠিক আছে অধীনে স্থিতিশীলতা আমি যে আনুমানিক সমাধান পেয়েছি তা আমি উপলব্ধি করেছিলাম সুতরাং এখানে থেকে এখানে ঠিক আছে স্থায়িত্ব একটি ধারণা আছে সুতরাং এই তিন ধরণের স্কয়ার বাক্স থেকে এমন কিছু আছে যা এখনও অনুপস্থিত আমার কাছে পিডিই রয়েছে আমার সমীকরণের ব্যবস্থা আছে এবং আমার কাছে একটি আনুমানিক সমাধান রয়েছে যা আপনি অন্যান্য জিনিসগুলি কী ভাবেন মানে ইঙ্গিতটি হল আমি তিনটি বাক্স আঁকতাম আসল সমাধান সঠিক সঠিক সমাধান সুতরাং আমরা এটিকে বলা যেতে পারি প্রাচীন কালে যেখানে কোনও গণনা ছিল না সেখানে আপনি বিশ্লেষণাত্মক সঠিক কাজ করে এখানে থেকে এখানে যাওয়ার চেষ্টা করেছিলেন তবে আমরা জানি যে এটি বহুবার সঠিক নয় এজন্য আপনার সংখ্যা পদ্ধতি আছে তো এটি কী আমি এই তীরটির জন্য কী লিখব ঠিকঠাক এটাই কনভার্জেনশ গাণিতিকভাবে আমি কীভাবে কনভার্জেনশ লিখব কী পরিস্থিতিতে আমি কীভাবে বোঝাতে চাইছি আমার কীভাবে একটি আনুমানিক সমাধান হবে এবং আমি রূপান্তর করতে চেয়েছিলাম সুতরাং কি একীকরণ আপনি Δx Δt → 0 বলবেন যে আমি যখন আসল সমাধান পাব বাস্তব জীবনে আমার সাথে কি রূপান্তরটি তুলনা করার সত্যিকারের সমাধান আছে না তাহলে রূপান্তর ধারণা কি ছাত্র সংখ্যাসূচক সংক্ষিপ্ত রূপান্তর পরবর্তী বিচক্ষণতা তাদের উত্তর ডান খুব খুব আলাদা হয় না একটি নির্দিষ্ট পয়েন্ট অতিক্রম করে এটি আরও সূক্ষ্ম বিবেচনা করা মেশিন অ্যাপসিলনকে মূলত একই উত্তর দিচ্ছে সুতরাং এটি আমাদের সংখ্যার কনভার্জেন্স ঠিক আছে সুতরাং আমরা সমাধানটি দেখেছি স্থিতিশীলতা ঠিক হয় না সুতরাং এখন কারণ রূপান্তরটি করা কঠিন এখানে লক্ষ এবং রিচটমিয়ারের উপপাদ্য যা এই বিষয়গুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা কি বলছে সুতরাং এটি একটি সঠিকভাবে পোজ দেওয়া প্রাথমিক রৈখিক প্রাথমিক মান সমস্যা এবং একটি চূড়ান্ত পার্থক্য আনুমানিকতা দেওয়া হয় সুতরাং এটিই আমাকে দেওয়া হয়েছে ঠিক আছে সুতরাং এটি দেওয়া হচ্ছে এটি কি বলছে এটি ধারাবাহিকতা সমীকরণগুলিও সন্তুষ্ট করা উচিত এটি ঠিক আছে তবে এরপরে বলা হয়েছে যে আপনি যদি আমাকে স্থায়িত্ব দিতে পারেন তবে স্থিতিশীলতা প্রয়োজনীয় এবং রূপান্তরকরণের জন্য যথেষ্ট ঠিক আছে সুতরাং এটি গণিতবিদরা যে উপপাদাগুলি তৈরি করেন এটিগুলির মধ্যে একটি এটি প্রকৌশল হিসাবে প্রকৃতপক্ষে আমরা খুব বেশি ব্যবহার করার ঝোঁক রাখি না তবে আপনার জানা উচিত যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনার সমাধানটি সত্য সমাধানে রূপান্তরিত হওয়ার গ্যারান্টি কী is সত্যিকারের সমাধান না জানা থাকলে আপনি কীভাবে সেই ব্যক্তিকে উত্তর দেবেন আপনি পারবেন না তবে এই উপপাদ্যটি উল্লেখ করে উদ্ধৃত করা যেতে পারে যে আমার সমাধান উদাহরণস্বরূপ স্থিতিশীল এফটিডিটি তে আপনি কী বলবেন আমার পছন্দটি Δt স্থিতিশীলতার মাপদণ্ডকে সম্মান করে তাই এটি স্থিতিশীল এই উপপাদ্যটি দ্বারা আমার সমাধানে একত্রিত হওয়া আমার পক্ষে যথেষ্ট এবং আপনি কোন ধরণের রূপান্তরটি সংখ্যায় দেখাতে সক্ষম হবেন আমি বলতে চাইছি আপনি সক্ষম হবেন সংখ্যার অভিমুখে দেখানোর জন্য সুতরাং তাহলে আপনি PDE সমাধান করেছেন অন্যথায় কেউ বলবেন আপনি এটি সমাধান করেছেন আপনার কিছু সমাধান হয়ে গেছে তবে এটিই কী সঠিক প্রমাণ যে এটিই সঠিক সমাধান সুতরাং স্থিতিশীলতা বলতে আমি নীচের লাইনের অর্থ স্থিতিশীলতা হল গুরুত্বপূর্ণ জিনিস সুতরাং আপনি যখন বাণিজ্যিক এফডিটিডি সফ্টওয়্যারটি দেখেন তখন সর্বাধিক গুরুত্বপূর্ণ নোবগুলির মধ্যে একটি হল এই স্থির স্থিতিশীলতার কারণ factor আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এটি এটির এমনভাবে মেনে চলেছে যাতে আপনার স্থিতিশীলতা সন্তুষ্ট হয় একত্রিতকরণও সন্তুষ্ট ঠিক আছে এ নিয়ে আর কোন প্রশ্ন যেমন আমি অনুশীলনে উল্লিখিতটি কেবল এই বিষয়টি নিশ্চিত করা ছাড়াও যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের যে ব্যবহারিক প্রযুক্তি ব্যবহার করা হবে সেখানে তেমন ব্যবহারিক ব্যবহার নেই